নমস্কার আমি জয়ন্ত চ্যাটার্জি এবং পরিষেবা পরিচালনা বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিষেবা ব্যবসায়ের পরিচালনা সংক্রান্ত সমস্যাগুলি দেখছি গত অধিবেশনে আমরা পণ্য পরিষেবা কাঠামো বিষয়ে কথা বলছিলাম আমরা দেখেছিলাম যে আজকের বিশ্বে আমরা কীভাবে পণ্যগুলির সর্বাধিক পরিষেবা বা সারভিটাইজিং গ্রহণ করছি যেখানে মালিকানা হস্তান্তরের পরিবর্তে আমরা সমাধানের দিকে মনোনিবেশ করছি এবং গ্রাহক যে সব চূড়ান্ত সুবিধা পেতে চায় তার উপরেও মনোনিবেশ করছি সেই চর্চার মধ্যে আমরা মালিকানা হস্তান্তরের পরিবর্তে খনন বা মাটি সরানোর উদাহরণটি ব্যবহার করি আমরা তার মালিকানার হস্তান্তর ছাড়াই চুক্তির ভিত্তিতে কত টন মাটি সরাতে হবে তার দিকে দৃষ্টি নিবদ্ধ করেছিলাম যন্ত্র সরবরাহকারী এখন মাটি সরানোর জন্য একটি পরিষেবা সরবরাহ করে এবং সেই চুক্তিভিত্তিক পরিষেবা সরবরাহ করার পরে যন্ত্র গুলি একই সমাধান সরবরাহ করতে অন্য স্থানে নিয়ে যাওয়া যেতে পারে এখানে সুবিধাটি হল যে প্রকল্পের শেষে আমাদের কাছে প্রচুর পরিমাণে ব্যবহারের অযোগ্য জং ধরা যন্ত্রপাতি পড়ে থাকে না আজ আমি আরেকটি প্রণালীর সম্পর্কে কথা বলতে যাচ্ছি যাকে কিছু গবেষক সার্ভাকশন প্রণালী বলেন আপনি যেমন অনুমান করতে পারছেন সার্ভাকশন হল দুটি শব্দ সার্ভিস বা পরিষেবা এবং প্রোডাক্শন বা উৎপাদনের সংমিশ্রণ এই পরিভাষার মাধ্যমে গবেষকরা এই সত্যটি তুলে ধরেছেন যে পরিষেবা ব্যবসায় সফল হওয়ার জন্য আমাদের অতি অবশ্যই সমগ্র ব্যবসায়ের দিকে সমন্বীত পদ্ধতি হিসাবে নজর দিতে হবে পণ্য উৎপাদন ব্যবসায়ের ক্ষেত্রে এটি সম্ভবত সম্ভব কিন্তু সেখানেও নতুন চিন্তাভাবনা একটি নির্দিষ্ট সমন্বিত পদ্ধতিকে দেখায় তবে এখনও সেখানে এটি আমি আগে একবার আলোচনা করে বলেছি যে চকোলেট তৈরির ব্যবসায়ের মতো কারখানা এবং যন্ত্রপাতি বা চকোলেট উৎপাদনকারী কর্মীরা যারা গ্রাহকদের সাথে আলাপচারিতা করেন চকোলেটের বিপণনের জন্য এটির পণ্যচিহ্ন তৈরি করার জন্য আর ভাল প্রচার ভাল বিলিব্যবস্থা দ্বারা গ্রাহকদের সন্তুষ্টি প্রদান করার জন্য কাজ করেন তাদের থেকে খুব স্পষ্টভাবে দূরে থাকতে পারে সুতরাং সংস্থার কাঠামো অনুযায়ী বিভিন্ন বিভাগ অর্ধ স্বতন্ত্র ভাবে কাজ করতে পারে শেষ পর্যন্ত তাদের সকলকেই ইনপুটগুলিকে একটি আউটপুটে রূপান্তর করে সেটিকে গ্রাহকদের কাছে সরবরাহ করতে হবে তবে বিভিন্ন ক্রিয়াকলাপের একটি স্বতন্ত্র উপস্থিতি থাকতে পারে পরিষেবাতে এরকমটি হওয়া প্রায়ই খুব মুশকিল আমি যদি পরবর্তীটি চিত্রটি দেখেন তবে আপনি দেখতে পাবেন যে এখানে বাঁ দিকে এবং ডান দিকে দুটি বিভাগ রয়েছে ডান দিকের বিভাগে আমরা গ্রাহকদের সাথে মুখোমুখি হচ্ছি এখন এই গ্রাহকদের মুখোমুখি বিভাগগুলিকে এই মডিউলে ফ্রন্ট অফিস ডাকা হবে দেখা যায় তো এই রূপকটি থিয়েটার থেকে নেওয়া হয়েছে যেখানে সামনে একটি মঞ্চ থাকে যেখানে নাটকটি মঞ্চস্থ হয় যেখানে দর্শক সামনের মঞ্চে যা ঘটছে তার সাথে কথোপকথন করেন এখন এই সামনের মঞ্চটি তথাকথিত পিছনের মঞ্চ দ্বারা পরিবেশিত হয় যেখানে বিভিন্ন প্রযুক্তিগত উৎপাদক উপাদান কাজ করে চলে পরিষেবা প্রসঙ্গে এটি বোঝা সহজ রেস্তোঁরাটির কথা কল্পনা করুন আপনি রেস্তোঁরাটিতে প্রবেশের সাথে সাথে এমন লোকজন আসবেন যারা আপনার সংরক্ষণ পরীক্ষা করবেন তারা আপনাকে আপনার টেবিল অবধি নিয়ে যাবেন একজন আপনার খাবারের ফরমাশ নেবেন এবং তারপরে বেয়ারারা আপনার ফরমাশ অনুযায়ী আপনার টেবিলে আপনার খাবার এনে দেবে এখানে বিভিন্ন লোকেদের সঙ্গে আপনার কথোপকথন হবে যারা খাবার পরিবেশন করছে আপনার ফরমাশ নিচ্ছে আপনাকে টেবিল অবধি নিয়ে যাচ্ছে এবং এই সমস্ত ক্রিয়াকলাপ এখানে প্রদর্শিত বা দৃশ্যমান ক্রিয়াকলাপ হিসাবে আপনার সামনে প্রদর্শিত হচ্ছে এখন স্পষ্টতই রেস্তোঁরাটির পিছনে রান্নাঘর রয়েছে হিসাবরক্ষণের অফিস আছে রশিদ জারি করার প্রণালী রয়েছে এবং রয়েছে উপাদান সংগ্রহ করার পদ্ধতি সুতরাং এখানে এর কারখানার সাথে বেশ সাদৃশ্য রয়েছে পিছনের অফিসটি সাধারণত দৃশ্যমান হয় না এবং গ্রাহকের এই নিয়ে কোনো মাথাব্যথাও হয় না যতক্ষণ তার সামনে হয় চলা কর্মকান্ডে সে সম্পূর্ণরূপে তৃপ্ত কিন্তু কিছু গোলমাল হয়ে গেলে রান্নাঘরে একটু উত্তেজনার সৃষ্টি হয় খাবার নিয়ে যদি কিছু সমস্যা হয় যদি খাবারের প্রকৃতি এবং শৈলী বা খাবার সরবরাহের গুণগত মান সম্পর্কে গ্রাহকের কিছুটাও অসন্তুষ্টি হয় তবে তখন সবার নজর রান্নাঘরের দিকে চলে যায় তবে গুরুত্বপূর্ণ বিষয়টি এই যে সামনের এবং পিছনের মঞ্চ থাকা সত্ত্বেও সব ক্রিয়াকলাপগুলিকে সমন্বিত প্রণালী ক্রিয়াকলাপ হিসাবে ভাবা উচিত কারণ খাবারের ফরমাশ নেওয়ার লোকেরা বা বেয়ারারা যতই দক্ষ হউক না কেন যদি খাবার ভালভাবে প্রস্তুত না হয় তবে রান্নাঘরটি কেবল নজরেই আসে না পাচকের উপর চোটপাটই শুধু হয় না বরঞ্চ গ্রাহকদের মনে পুরো প্রণালীটি নিয়ে তখন একটি প্রতিকূল অভিজ্ঞতা তৈরি হয় ওঠে সুতরাং সামনের মঞ্চে ভাল পরিবেশন করার জন্য এটির পিছনের মঞ্চের সাথে খুব ভাল একীকরণ হতে হবে এবং গ্রাহকদের চাহিদা পূরণের জন্য বা তাদের প্রত্যাশা ছাড়িয়ে যাবার জন্য সবাইকে যথেষ্ট সাড়া দিতে হবে তা কিছু গ্রাহকরা তাদের খাবার আরও মশলাদার চান আবার কিছু গ্রাহকরা মশলাদার নাও চাইতে পারেন সামনের এবং পিছনের মঞ্চের মধ্যে এই সমস্ত প্রতিক্রিয়া এবং ইন্টারঅ্যাকশনকে প্রকৃত সময়ে খুব মজবুত ভাবে জুড়ে থাকতে হবে উৎপাদন পরিস্থিতিতে পর্যায়ক্রমে ইনভেন্টরি এবং বিরতি থাকে যাকে স্টক এবং ফ্লো বলা হয়ে থাকে এখানে কিন্তু এই প্রবাহটি ধারাবাহিক গ্রাহকের প্রবেশ থেকে তার প্রস্থান অবধি এটি একটি প্রবাহ অতএব যে কোনও নির্দিষ্ট জায়গায় একটি বাধা এলে বা কোনও নির্দিষ্ট জায়গায় একটি ত্রূটি পুরো প্রণালীকে পুরো অভিজ্ঞতাকে প্রভাবিত করতে পারে তা এই হলো গিয়ে সার্ভাকশন প্রণালীর যার প্রধান বৈশিষ্ট হলো যে পরিষেবা বিপণন উৎপাদন সংগ্রহ এবং মানের উপলব্ধি এদের সকলকে একটি সমন্বিত প্রণালী হিসাবে ভাবতে হবে সুতরাং ভুল রশিদ দিয়ে আপনি অসন্তুষ্টি সৃষ্টি করতে পারেন খাবারে গোলমাল হলে আপনি অসন্তুষ্টি সৃষ্টি করতে পারেন বেয়ারারা দুর্ব্যবহার করলে আপনি অসন্তুষ্টি সৃষ্টি করতে পারেন সময়মতো টেবিল না পেলে এবং এই জাতীয় আরো কিছু হলে আপনার সমস্যা দেখা দিতে পারে পরিষেবা আর থিয়েটারের রূপকটি অব্যাহত রেখে বলা যায় যে সামনে এবং পিছনের মঞ্চে যেখানে নাটকটি পিছনের বিভিন্ন ক্রিয়াকলাপ দ্বারা সমর্থিত হয় ফুটে উঠেছে এবং কর্মীরা গ্রাহকের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ রাখে এবং বলা যায় যে পরিষেবাটির সেই উৎপাদন প্রক্রিয়াতে গ্রাহককে জড়িত করার তাদের দক্ষতা প্রায়শই গ্রাহকের কাছ থেকে অনেক বেশি উন্নত এবং উচ্চতর স্তরের প্রশংসা আদায় করে নেয় সুতরাং সেই রেস্তোঁরাগুলি যেখানে খাবারের ফরমাশ নেওয়ার লোকেরা বেয়ারারা আপনার সাথে আপনার সম্ভাব্য খাবার নিয়ে আলোচনা করবে সেই স্বাস্থ্যসেবা সুবিধাগুলি যেখানে চিকিৎসকরা এবং নার্সরা গ্রাহকের উদ্বেগকে পরিবর্তিত করার জন্য তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছে পরিচালিত পদ্ধতিটির ব্যাখ্যা করেন স্পষ্টতই বাজারে এরাই অধিক সাফল্য অর্জন করেন আপনি এখন বুঝতে পারছেন যে এখানে আমরা সেই সব পরিষেবার আলোচনা করছি মানুষ দ্বারা একই সময় এবং একই জায়গায় প্রদান এবং গ্রহণ করা হয় এখন ভোক্তা হিসাবে আমাদের সুস্থ থাকার বা ভাল লাগার বোধের বিভিন্ন স্তর থাকতেই পারে যারা পরিষেবাটি সরবরাহ করছেন তাদের মনেও অনেক প্রকারের উদ্বেগ বা মানসিক চিন্তা থাকতেই পারে সুতরাং একটি উচ্চ মানের পরিষেবা সরবরাহ তৈরি করার জন্য যা পরিষেবার কাঙ্ক্ষিত স্তরের বেশি হবে এটা খুবই জরুরি যে এই সংযোগ সম্পর্কিত আদর্শ ক নির্ধারণ করতে হবে সুতরাং যেমনটি একটি নাটকে আলাদা আলাদা লোকেরা বিভিন্ন চরিত্রে অভিনয় করেন এখন সেই চরিত্রে যে অভিনেতা ও অভিনেত্রীরা অভিনয় করেছেন তাদের আলাদা আলাদা অভ্যন্তরীণ অনুভূতি থাকতে পারে কোনও নির্দিষ্ট দিনে একজন অভিনেতা শারীরিকভাবে খুব ভাল বোধ না করলেও তবে নাটকটির স্বার্থে এবং ভাল অভিনয়ের খাতিরে প্রত্যেকেই তাদের ভূমিকা অনুযায়ী কাজ করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট আর দেওয়া লাইন অনুযায়ী কাজ করে যান সুতরাং এ থেকে আমরা তথাকথিত ভূমিকা এবং স্ক্রিপ্ট ধারণাগুলি উৎপন্ন করেছি যা পরিষেবা ব্যবসায়ে নিযুক্ত করা হয় সুতরাং পরিষেবাগুলির সরবরাহকারীরা কীভাবে পরস্পরের সঙ্গে কথাবার্তা বলবেন তার একটি নির্দিষ্ট প্রত্যাশা রয়েছে আমি আমার গত সপ্তাহের একটি উদাহরণ নেব যাতে এটি আরও স্পষ্ট হয়ে উঠবে বহু বছর পরে আমি আমার দন্ত চিকিৎসকের সাথে দেখা করতে চেয়েছিলাম সুতরাং আমি তার চেম্বারে কল করেছিলাম আর আমাকে সময় দেওয়া হয়েছিল আমি সেখানে পৌঁছতে রিসেপশনিস্ট আমাকে অভ্যর্থনা জানালেন আমি ওয়েটিং রুমে আমার নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করছিলাম যেখানে এমন একটি পরিবেশ তৈরি হয়েছিল যাতে দন্ত চিকিৎসকের সঙ্গে দেখা করতে আসা রোগীদের উদ্বেগের স্তরটি কম হয় এবং তারপরে যখন ডাক্তার আমার সাথে দেখা করলেন পরীক্ষা করলেন পরীক্ষার আগে তিনি আমাকে স্বাস্থ্য সম্পর্কিত কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন আমি বর্তমানে কোন ওষুধ খাচ্ছি কিনা ইত্যাদি এবং তারপরে পরীক্ষার প্রক্রিয়া কয়েকটি ধাপ অনুসরণ করে যেমন পরীক্ষার আগে ও পরে কুলকুচি করা তারপরে আরও পরীক্ষা এবং কিছু পরিষ্কার করার তত্ত্ব ব্যবহার করা হল আর কিছু যন্ত্র ব্যবহৃত হলো পরিষ্কারের কাজ চূর্ণনের কাজ ইত্যাদি করার জন্য এই পুরো প্রবাহটি যেমন আমার সঙ্গে ঘটেছিল তেমনই অন্য রোগীর জন্যও প্রায় একইভাবে তাদের পুনরাবৃত্তি করা হবে রিসেপশনিস্টের কাছ থেকে প্রাপ্ত অভিবাদন প্রায় একই রকম হবে ডাক্তারের প্রশ্নগুলি একই ধরণের হবে এবং চিকিৎসার প্রবাহও প্রায় একসমান হবে সুতরাং আমরা যা বলি তা হল পরিষেবা প্রদানকারীরা একটি নির্ধারিত ভূমিকা অনুযায়ী এবং একটি নির্দিষ্ট স্ক্রিপ্ট অনুসরণ করে কাজ করে এখানে সামান্য কিছু বৈচিত্র থাকতে পারে তবে কমবেশি এটি যে কোনও মানব স্পর্শ দ্বারা প্রদত্ত প্রক্রিয়ার মানক নির্ধারণের ক্ষেত্রে একই থাকে এখন স্পষ্টতই এই ধরণের অবিচ্ছেদ্য পদ্ধতিগত পদ্ধতিতে সফল হতে গেলে কিছু জিনিস খুব প্রয়োজনীয় একটি হল অপ্রত্যাশিত পরিস্থিতির মোকাবিলা করার কোনও বিশেষ ব্যস্ত দিনে দুজন বেয়ারা অসুস্থ এবং অনুপস্থিত থাকতে পারে তখন স্টিওয়ার্ডের র এবং বেয়ারার ভূমিকা একত্রীকরণ করতে হতে পারে আবার কখনও কখনও পিছনের অফিসের লোকেরা এসে স্টিওয়ার্ডের র ভূমিকা পালন করতে পারে এর অর্থ এই যে অনেক সংহত পরিষেবা এবং উৎপাদন সার্ভাকশন সিস্টেমে এখানে কর্মরত পরিষেবা কর্মচারীদের বহু দক্ষ এবং ভাল প্রশিক্ষিত হতে হবে অন্যদিকে রোগী বা রেস্তোঁরার গ্রাহককে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন পরিষেবাতে ভাল এবং সঠিক তথ্য সরবরাহ করতে হবে এই জ্ঞান বিতরণ পরিষেবা প্রদানের সময় এবং আগে অনেক উৎকৃষ্ট পরিষেবা সরবরাহকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পার্থক্যসূচক বিন্দু হয়ে ওঠে কারণ চূড়ান্তভাবে গ্রাহক পরিষেবার অননুভবতার কারণ পরিষেবার গুণমানের স্তর পরিষেবাটি ভোগ করার পর উপলব্ধি করে সুতরাং পরিষেবাটি নিয়ে প্রাক ব্যবহারের প্রত্যাশা এবং ভোগ করার পর উপলব্ধির মধ্যে যে ব্যবধান বা পার্থক্য হয় সেটা পরিষেবার মানের ভিত্তি এবং সেইজন্য গ্রাহকদের পর্যাপ্ত মানের ধারণার জন্য আপনি যত উৎকৃষ্ট তথ্য বা জ্ঞান সরবরাহ করার কথা মনে রাখবেন আপনি গ্রাহকের প্রত্যাশাকে তত বেশি ভাল করে গড়তে পারবেন এবং এইভাবে পরিষেবাটি ভোগ করার পর গ্রাহকের সন্তুষ্ট হওয়ার সুযোগ আরো বেড়ে যায় আমি এখন আজকের সেশনটি শেষ করতে চাই একটি কাজ দিয়ে উপরের চিত্রে আপনি পরিষেবার সম্পূর্ণ পরিসীমা দেখতে পাবেন আমাদের বাঁ দিকে উচ্চ যোগাযোগ পরিষেবা রয়েছে যেমন নার্সিং হোম বা নাপিত বা একটি চার তারা হোটেল বা একটি ভাল রেস্তোঁরা এবং আমাদের ডানদিকে নিম্ন যোগাযোগ পরিষেবা রয়েছে যেখানে মানুষের সাথে মানুষের যোগাযোগের সুযোগ খুব কম যেমন কেবল টিভি ইন্টারনেট ব্যাংকিং এবং অন্যান্য ইন্টারনেট ভিত্তিক পরিষেবা ইত্যাদি আমি চাই আপনি এই উচ্চ যোগাযোগ পরিষেবাগুলির মধ্যে যে কোনও একটি চয়ন করুন এবং তারপরে এটিতে অংশ নেওয়ার সময় আপনার যে অভিজ্ঞতা হয়েছিল এবং যে সব চরিত্রের মুখোমুখি হয়েছিলেন তা লিখে ফেলুন এবং আমি এটাও চাই যে আপনি পিছনের আর সামনের মঞ্চের কার্যগুলির মধ্যে পার্থক্য করুন এবং হাসপাতাল বা হোটেল বা কোনও ভাল রেস্তোরাঁর মতো আপনার পছন্দসই পরিষেবার সারভাকশান প্রণালীর কাঠামোটা কী তা আলাদা করার চেষ্টা করবেন আমি চাই এই কার্যটি ফোরামে পোস্ট করা হোক এবং সেই বিষয়ে আলোচনা হোক যাতে অংশগ্রহণ করে আমি খুব খুশি হব পরবর্তী সপ্তাহের বিষয়গুলিতে যাওয়ার আগে আমি আপনাকে এই বিখ্যাত পরিষেবাদি বিপণনের ত্রিভুজটি দেখতে চাই এটাকে আপনারা এই সপ্তাহের মূল করতে পারেন ত্রিভুজটির নীচে বাঁ দিকে আপনি দেখতে পাচ্ছেন যে আছে পরিষেবা সরবরাহকারীরা আর ডান দিকে আছে পরিষেবা গ্রাহকেরা আমরা এই সপ্তাহ জুড়ে আলোচনা করেছি যে সরবরাহকারী এবং গ্রাহকের মধ্যে এই সম্পর্কটি খুব ইন্টারেক্টিভ পরিষেবা হতে হবে এক ধরণের সহ উৎপাদিত অনুভূতি যেখানে গ্রাহক একজন সহ স্রষ্টা এবং যদি এই ইন্টারেক্টিভ বিপণন প্রতিশ্রূতির এই বিতরণ বা প্রাক ব্যবহারের প্রত্যাশা এবং ভোগ পশ্চাৎ উপলব্ধির মধ্যে পার্থক্য সফলভাবে কম করা যায় তবে এটি কোম্পানিকে সাফল্যের দিকে পরিচালিত করবে ত্রিভুজটির দুটি দিক রয়েছে যেখানে একদিকে আপনি অভ্যন্তরীণ বিপণন দেখতে পাচ্ছেন অন্যদিকে আপনি বাহ্যিক বিপণন দেখতে পাচ্ছেন সুতরাং বাহ্যিক বিপণন গ্রাহকের প্রত্যাশাটির ক্রমাঙ্ক নির্ণয় করছে এবং বাঁ দিকে এটি প্রতিশ্রূতি বা সমস্ত পিছনের মঞ্চের কার্যক্রম সক্রিয় করছে যা গ্রাহকের প্রতিশ্রূতি পূরণের বা অতিক্রম করার জন্য সংস্থার সক্ষমতা এবং যোগ্যতা তৈরি করায় সহায়ক এখন এই পরিষেবা বিপণনের ত্রিভুজটির উল্লেখ অনেক লেখক তাদের বিভিন্ন নিবন্ধে এবং বইতে করেছেন যা বাঁ দিকে দেওয়া রয়েছে বইটিতে এটিও ভালভাবে ব্যাখ্যা করা হয়েছে যে আমি সহ লেখক এবং আমি এটি একটি কোর্সে ব্যবহার করছি যার নাম পরিষেবা বিপণন লোক প্রযুক্তি এবং কৌশল আমি এর সর্বশেষ সংস্করণের উল্লেখ করছি শেষ করার আগে আমি আপনাদের একটি চিন্তাভাবনা দিয়ে ছেড়ে যেতে চাই যে আজকের অর্থনীতিতে সামাজিক যোগাযোগের সর্বব্যাপী উপস্থিতি এবং বিভিন্ন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি প্ল্যাটফর্মগুলিতে প্রগাঢ় ক্রিয়াকলাপের সাথে সামাজিক প্রযুক্তির আবির্ভাব যেখানে গ্রাহকেরা একে অপরের সাথে আরও বেশিভাবে যুক্ত গ্রাহকরা পরিষেবা সরবরাহকারীর সম্পর্কে আরও অনেক বিশদে জানেন তখন এই ত্রিভুজটি বিপরীত করার সময় কি এসেছে এবং সেইজন্য সরবরাহকারী আর গ্রাহকের মধ্যে যোগাযোগ সুযোগ এবং সহ নির্মাণের মঞ্চ দিয়ে শুরু করুন এবং প্রয়োজনীয় অভ্যন্তরীণ বিপণন এবং বাহ্যিক বিপণন প্রক্রিয়া তৈরি করুন যা প্রতিশ্রূতির সেই বন্টনের সমর্থন করে সুতরাং এমন হওয়া উচিত নয় যে আমরা একটি নির্দিষ্ট প্রতিশ্রূতির কল্পনা করে সেটিকে সক্ষম করে তুলি এবং তারপরে তার বন্টনের কথা ভাবি বরঞ্চ আমরা ক্রেতার সাথে একত্রে প্রতিশ্রূতিটির কল্পনা করবো এবং তারপরে গ্রাহকদের প্রত্যাশা ছাড়িয়ে যাওয়ার মতন প্রণালীর গঠন করবো